সুতরাং আমরা পরিকল্পনা মহাকাশ পরিকল্পনার দিকে তাকাচ্ছি এবং এটিকে আমরা শেষ ক্লাসে বিভিন্ন নামে আংশিক পরিকল্পনা ইজারা প্রতিশ্রুতি পরিকল্পনার মাধ্যমে আলোচনা করার জন্য পরিচিত এবং প্ল্যান স্পেস প্ল্যানিং স্টেট স্পেস প্ল্যানিং এর মধ্যে পার্থক্য হল প্ল্যান স্পেস প্ল্যানিং কেনাকাটা সব সম্ভাব্য প্ল্যানের জায়গায় হয় এবং একটি প্ল্যান একটি 4 টপল হিসাবে উপস্থাপিত যেখানে প্রথমটি হল অ্যাকশন কারণ তারা তাদের ভিতরে ভেরিয়েবল সহ অপারেটর হতে পারে তারপরে কার্যকারণ লিঙ্কগুলিকে অর্ডার করে এবং তারপরে ধ্রুবক বাইন্ডিং করে সুতরাং একটি পরিকল্পনা মূলত এই 4টি টপল দিয়ে তৈরি করা হয়েছে এবং আমরা লক্ষ্য করেছি যে pi 0 সর্বদা একটি 2 অ্যাকশন A 0 এবং A ইনফিনিটি সহ থাকে এবং এটি 1 অর্ডারিং লিঙ্ক হিসাবে যদি বলে যে A ইনফিনিটির আগে A 0 ঘটে তবে এটি বাইন্ডিং ধ্রুবক হিসাবে কোন কার্যকারণ লিঙ্ক নেই এবং এটি সর্বদা এই ধরনের প্ল্যান স্পেস প্ল্যানিংয়ের জন্য প্রারম্ভিক অবস্থান যেখানে A 0 যদি মনে থাকে এমন একটি অ্যাকশন যার পূর্ব শর্তগুলি শূন্য এবং পোস্টের শর্ত অন্যগুলি শুরু হয়েছে সব কিছুর শুরুর অবস্থায় ডেডিকেট করা যাই হোক না কেন তা হল A 0 অ্যাকশনের প্রভাব এবং একটি অসীম আপনি কর্মে যা লক্ষ্য ভবিষ্যদ্বাণী করে এবং কোন প্রভাব নেই সুতরাং এই ধরনের স্পেসে স্টার্টিং নোড হল 2টি অ্যাকশনের এই প্যার এবং তাদের মধ্যে সাধারণ সীমাবদ্ধতা সুতরাং আসুন আমরা প্রথমে অ্যালগরিদমগুলি লিখি এবং তারপর সেই ধ্রুবকগুলির জন্য আলোচনা করব সুতরাং প্ল্যান স্পেস প্ল্যানিংয়ের জন্য উচ্চ স্তরের অ্যালগরিদম তাই পাই 0 দিয়ে শুরু হয় যা একটি প্রাথমিক পরিকল্পনা এবং আমরা সাধারণভাবে পরিকল্পনার স্ট্যান্ডে পাই ব্যবহার করব আমরা পাই থেকে পাই 0 শুরু করি এবং তারপরে যখন আমরা ত্রুটিগুলি নিয়ে আলোচনা করি যা সেগুলিকে আবার এবং এক মুহূর্ত পাই করবে সুতরাং প্ল্যান স্পেস প্ল্যানিংয়ের মূল কৌশল হল ত্রুটিগুলির জন্য পরিকল্পনাটি পরিদর্শন করা এবং সেই ত্রুটিগুলি একের পর এক অপরিহার্যভাবে সমাধান করার চেষ্টা করা এবং আপনি এখানে ব্যবহার করছেন যাকে আমরা ননডিটারমিনিস্টিক অপারেটর হিসাবে কল করব যা আমরা ত্রুটির সেট থেকে কিছু ত্রুটি বেছে নিয়েছি যা পরিকল্পনায় রয়েছে মুহুর্তে আবার ত্রুটি সংজ্ঞায়িত করবে এবং এটি সমাধানকারীদের জন্য দেখায় হিসাবে অনুমান করা হবে যে আমাদের জরিমানা করার জন্য ব্যবস্থা আছে কি সেই ত্রুটিগুলির জন্য সমাধানকারীরা তারা 1 এর বেশি হতে পারে এবং তারপর আবার আমরা বলি নির্বাচন করুন যদি রেজলভারের সেট খালি থাকে তাহলে আপনি প্ল্যান খুঁজে পাবেন না অন্যথায় সেটের জন্য রিসোভার R বেছে নিন আবার আমরা অনুমান করি যে ননডিটারমিনিস্টিক সঠিক পছন্দ করবে যা এই পর্যায়ে আমরা অনুশীলনে খালি ফিরে যেতে পারি অবশ্যই আমি নিশ্চিত যে আপনি এখন এই ধারণার সাথে রূপান্তর জানেন যে আমরা এই ধরনের ননডেটার্মিসাম অ্যালগরিদম সম্পর্কে কথা বলি এটি মূলত পটভূমিতে বোঝায় সেখানে কুয়াশা গণনা রোধ করা যা মূলত অনুসন্ধান ঘটছে সুতরাং আপনি এই সেট থেকে 1টি ত্রুটি সমাধান করার চেষ্টা করবেন এবং তারপরে যদি প্রতিটি হবে তবে আপনি ট্র্যাকটি ব্যাক করবেন এবং পরবর্তী ত্রুটিটি সমাধান করার চেষ্টা করবেন একইভাবে আপনি ত্রুটির ব্যবহার এবং এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটি সমাধানকারী বেছে নেবেন এবং যদি আপনি প্রতিটি তখন আপনার ব্যাকট্র্যাক এবং পরবর্তী সমাধানকারী চেষ্টা করুন সুতরাং মূলত বর্তমানে এই ননডেটারমিসাম বেছে নেওয়া অপারেটরগুলির পিছনে একটি অনুসন্ধান এমবেড করা আছে যা আমরা এবং এর সাথে পরিচিত এখানে আমরা ধরে নেব যে কোনওভাবে এই অ্যালগরিদমের সংগ্রহের ধারাটি বেছে নেওয়া প্রকৃতিতে অনির্ধারিত তাহলে আসুন একটি পাই 1 বা পাই লেটস ইন একটি অ্যাপ্লাই ইজ একটি চয়ন ইজ অ্যাপ্লাইস অপারেটরকে পাই মূলত সুতরাং এই তাই এখানে আমরা দ্রবীভূত ত্রুটির সেটটি খুঁজছি তারপর আমরা 1টি সমাধানকারী বাছাই করছি এবং সেই 2 পাই প্রয়োগ করছি যার অর্থ পরিকল্পনার জন্য সামান্য কিছু করুন যে কোনও উপায়ে সেই ত্রুটিটি দূর করুন এবং তারপরে প্ল্যানটি অপরিহার্যভাবে আপডেট করুন এবং এটিই করতে থাকবে যেটি দীর্ঘতম পরিকল্পনায় একটি ত্রুটি রয়েছে। শুধুমাত্র আমরা এই অফকোর্স থেকে অস্তিত্বের পরে কোন ব্যর্থতা বিদ্যমান থাকবে আমরা কেবল পাইতে ফিরে যাই কিন্তু অন্য জায়গাটি তাই বিদ্যমান যখন আমরা সমস্ত সম্ভাব্য সমাধানকারীর অনুপস্থিত বিস্ফোরণের মধ্যে ত্রুটির জন্য সমাধানকারী খুঁজে পাই না এবং তারপরে আমরা আলোচনা করছি যে তারা 2 ধরণের ত্রুটিগুলির একটি হল খোলা লক্ষ্য এবং অন্যটি হল থ্রেড। সুতরাং আসুন এই সাসপেন্সটি নিয়ে আলোচনা করি যা আমরা আগে দেখেছি মনে রাখবেন যে আমরা দেখিয়েছি যে লক্ষ্য টাইপ প্ল্যানিংয়ের মতো একটি অ্যালগরিদম যা লিনিয়ার প্ল্যানিং করে এই অর্থে যে এটি লক্ষ্যগুলিকে একের পর এক করে প্রথম লক্ষ্যগুলিকে অনুসরণ করে এবং তারপরে সমস্তগুলিকে দ্বিতীয় গোল অনুসরণ করে এবং আমাদের দেখানো হয়েছে যে AB এবং B C তে লক্ষ্যের মতো এই ধরনের সমস্যা নিয়ে যদি এই লক্ষ্য সেটটি হয় যা আমাদের সিস্টেমে A ইনফিনিটি দ্বারা প্রতিনিধিত্ব করা হবে BC তে শুধুমাত্র আপনার সংক্ষিপ্ত আকারে 2টি লক্ষ্য থাকলে কিছুই না সুতরাং যদি আপনি মনে করেন যে এটি ছিল বার্ষিক সাসপেন্স লক্ষ্যের অবস্থা ছিল B এ এবং B এর C তে এবং শুরুর অবস্থা হল C এ এবং B টেবিলে রয়েছে A টেবিলে রয়েছে যা আপনি আবার মনে করবেন আপনি A 0 দ্বারা প্রতিনিধিত্ব করতে পারেন কোনো ইনপুট ছাড়াই এবং এখানে যা কিছু আছে যা আমাদেরকে বলা যাক নিয়ম খালি গ্লোবাল হোক আমরা A 1 নিয়মের সাথে ডিল করছি সুতরাং এই পিঁপড়ার জন্য এটিকে 1 টেবিলের জন্য b ক্লিয়ার b তে টেবিলের উপর c এ পরিষ্কার a হবে তাই অ্যাকশন শুরু করুন এবং এটি শেষ অ্যাকশন যা তাই সাসপেন্স একচেটিয়া সমস্যা উপায় ওয়েভ আমাদের কাছে 3টি ব্লকের সহজ সমস্যা রয়েছে এবং আমরা এত আগে যা বলেছিলাম যে আপনি যদি বলার চেষ্টা করেন যে বিসিআই তে AB তে আমার যে 2টি গোল আছে তার মধ্যে 1 দ্বারা 1 সমাধান করার চেষ্টা করবে প্রথমটি আমি AB তে সম্পূর্ণ সমাধান করব তারপর আমি BC এ সম্পূর্ণরূপে সমাধান করব আপনি যখন দ্বিতীয় লক্ষ্যটি করেন তখন অন্য অর্ডারটি আপনি মূলত করতে পারবেন না এটি ঈর্ষণীয়ভাবে ডিস্ক ঘষে প্রথম লক্ষ্যটি যা আপনি আগে অর্জন করেছিলেন সুতরাং এই লক্ষ্যগুলি হল যা আমরা সেট করেছিলাম একজন দায়বদ্ধ এবং আপনি যা দেখতে চান প্ল্যান স্পেস প্ল্যানিং এই ধরনের সমস্যার সমাধান এবং সর্বোত্তম সমাধান খুঁজে পাওয়ার সম্ভাবনা প্রদান করে সুতরাং যদি আপনি এই সমস্যার জন্য আপনার মনের মধ্যে সমাধান বের করেন যেখানে এটি একটি স্টার্ট স্টেট এবং এটি একটি লক্ষ্য রাষ্ট্র সর্বোত্তম সমাধান হল 6 ধাপের সমাধান হল আপনি প্রথমে A থেকে ট্যাক্সমুক্ত করে টেবিলে রাখুন তারপর B কে C তে রাখুন যা আরও 2টি ক্রিয়া তারপর A কে C তে রাখুন যে পরিকল্পনায় আরও 2 কর্ম লক্ষ্য এই 6 ধাপের পরিকল্পনা এবং পরিকল্পনা স্থান পরিকল্পনার প্রভাব খুঁজে পেতে পারে না যে কেন আগ্রহ খুঁজে পেতে পারে এখন এগুলি 2 ধরণের ত্রুটি রয়েছে যেমন আপনি একটি পরিকল্পনা সেট করেছেন একটি হল ওপেনস অফ গোল বা ওপেন গোল আমরা একটি 2 টার্ম সিন্থেটিক ব্যবহার করব অজ্ঞানভাবে অন্য একটি থ্রেড তাই এখন পর্যন্ত এই আংশিক পরিকল্পনা যা শুধুমাত্র 2 কর্ম A 0 এবং A অসীম হিসাবে 2 ত্রুটি এবং তারা 2টি উন্মুক্ত লক্ষ্য যা বলে যে এই ভবিষ্যদ্বাণী সরবরাহ করার মতো কিছুই নেই আমাদের যা প্রয়োজন তা হল কিছু পদক্ষেপ যা এই পূর্বাভাস সরবরাহ করবে অন্য কথায় প্রতিটি উন্মুক্ত লক্ষ্যে অবশ্যই একটি সমর্থনকারী কার্যকারণ লিঙ্ক থাকতে হবে যার মানে আমাদের এখানে কিছু ক্রিয়া থাকতে হবে যা এই পূর্বাভাস তৈরি করে যা প্রকৃতপক্ষে এত থ্রেড ছিল সুতরাং আমাদের চেহারা কি থ্রেড এ দেখা যাক সুতরাং আমাদের কিছু পয়েন্ট আমাদের বাছাই করা যাক ধরা যাক পিকআপ M একটি ব্লক তাই আমি এই টপ টু ডাউনে আঁকছি যেমন খোলা আছে অনেক বই M সিটি এখানে কিছু পথ এবং আমি উপর থেকে নিচে অর্ডার আছে যা আঁকা হবে না কারণ আমাদের এখানে আলোচনার সাথে মাত্র কয়েকটি কর্ম আছে এবং তারপর কিছু উপায় আমরা কর্ম আছে y উপর স্ট্যাক n বলা যাক তাই আমি আপনাকে এই প্রশ্ন চিহ্ন হবে ভেরিয়েবল থেকে ধ্রুবক পার্থক্য করার জন্য আপনি এছাড়াও অনুশীলন খুলুন সুতরাং n হল একটি ধ্রুবক যার মানে হল ব্লকের নাম n এবং এই প্রশ্ন চিহ্ন y এর মানে হল এটি একটি পরিবর্তনশীল সুতরাং আমরা জানি না আপনি কোন ব্লকটি n স্ট্যাক n 1 থেকে কিছু কারণে আপনি এই অ্যাকশনটি পেয়েছেন এই অর্ডারটি খুশি এবং এর জন্য B শর্তগুলির মধ্যে একটি বলা যাক M অবশ্যই অন্য B শর্ত রয়েছে এটা মনে রাখবে কঠোর পদক্ষেপ যে A অবশ্যই BMT এবং M অবশ্যই b টেবিলে এবং এই পরিষ্কার M এর 1 সুতরাং আসুন আমরা বলি যে এটি ওপেনস গোল যা ত্রুটিগুলি B সম্বোধন করা হয় তাই আপনি কীভাবে সমাধান করবেন কীভাবে আপনি কীভাবে করবেন আপনি এই খোলা লক্ষ্য ত্রুটি সমাধান সেগুলি হল 2টি সম্ভাবনা একটি হল পরিকল্পনার একটি বিদ্যমান ক্রিয়া পূর্বনির্ধারণ সরবরাহ করতে পারে যার অর্থ ইতিমধ্যেই কোনওভাবে ক্রিয়াকলাপ এবং আপনি কেবলমাত্র সেই ক্রিয়া থেকে এই ক্রিয়াটির কার্যকারণ লিঙ্ক স্থাপন করতে পারেন এটি সামঞ্জস্যপূর্ণ এবং এর দ্বারা আমরা বোঝাই যে অর্ডারিং লিঙ্কগুলি একটি সামঞ্জস্যপূর্ণ এবং এর দ্বারা আমরা বোঝাতে চাই যে এটিতে কোনও চক্র নেই। অন্য বিকল্পটি হল একটি নতুন ক্রিয়া যুক্ত করার জন্য উন্মুক্ত লক্ষ্য তালিকার অর্ডার দেওয়া সুতরাং উদাহরণস্বরূপ এই পরিস্থিতিতে এমন কোনও ক্রিয়া নেই যা A B বা B C তে সরবরাহ করতে পারে তাই আমরা একটি নতুন ক্রিয়া যুক্ত করার জন্য তুলনা করছি সুতরাং উদাহরণস্বরূপ আমরা বলতে পারি অ্যাকশন হিসাবে AB স্ট্যাক এবং এটি A B তে এই কার্যকারণ লিঙ্ক সরবরাহ করে এটি খোলা লক্ষ্য সমাধানের দ্বিতীয় উপায় যা পরিকল্পনায় একটি নতুন অ্যাকশন যুক্ত করা হয় কীভাবে আমরা একটি অ্যাকশন যুক্ত করব পরিকল্পনা আমরা ক্রিয়াগুলির এই সেটটিতে ক্রিয়া যুক্ত করি তারপর আমরা এই নতুন ক্রিয়া থেকে একটি কার্যকারণ লিঙ্ক যুক্ত করি যা আমরা সমর্থন করার চেষ্টা করি এবং মানে এখানে নির্দিষ্ট অর্ডারিং লিঙ্ক এবং যদি কোন ধ্রুবক থাকে এবং আমরা উদাহরণ স্বরূপ আপনি বলতে চান স্ট্যাক xy an x এর সমান A এবং Y পূর্ণ B যোগ করুন কিন্তু সেই অংশটি এড়িয়ে যাবেন মূলত একইভাবে আপনি বলতে পারেন স্ট্যাক B দ্বারা এটি অর্জন করা হয়েছে সুতরাং স্ট্যাকের কারণে যে একটি অন্য জিনিস যা আমরা পরিকল্পনা মহাকাশ পরিকল্পনায় করছি তা হল খোলা লক্ষ্যগুলি সমাধান করা এটি এখনও পশ্চাদপদ একটি স্বাদ হিসাবে কারণ খোলা লক্ষ্য শুধুমাত্র লক্ষ্য রাষ্ট্র এবং নতুন বিল্ডিং রাখা কিন্তু এটা বিভক্ত হতে পারে যে আপনি প্রথমে কিছু উন্মুক্ত লক্ষ্য সন্তুষ্ট করার পরে এখানে ঝাঁপিয়ে পড়বেন সুতরাং এই ধরনের অপরিহার্যভাবে কোন নির্দিষ্ট ক্রম নেই প্ল্যান স্পেস প্ল্যানিং এর ক্ষেত্রে অন্য যেটা এখানে পর্যবেক্ষণ করা হয়েছে তা হল যে স্টেট প্লেস প্ল্যানিং এর ক্ষেত্রে অ্যাকশন এবং অ্যাকশনের অবস্থান উভয়ই 1 টি চালে একই সাথে নির্বাচন করে সুতরাং উদাহরণস্বরূপ ফরোয়ার্ড স্পেস প্লেস বলবে এটি পরবর্তী অ্যাকশন সুতরাং যার মানে হল যে ক্রিয়াটি নির্বাচন করুন এবং পরবর্তী অবস্থানটি পরিকল্পনার পরেরটিও সেট করুন কারণ তারা পরিকল্পনা একটি ক্রম কর্ম একইভাবে পশ্চাদপদ পর্যায়ে স্থান অনুসন্ধান আপনি n ধাপ থেকে পরিকল্পনা মধ্যে নির্মাণ বস্তাবন্দী প্ল্যান স্পেস প্ল্যানিং এ আমরা এই অ্যাকশন স্ট্যাক A এ B এবং স্ট্যাক Bon C কে বেছে নিয়েছি কিন্তু আমরা তাদের মধ্যে ইতিমধ্যেই কি রিলেটেড মুলতুবি আছে সে সম্পর্কে আমরা কিছু বলব না সুতরাং আমরা কার্যে নির্বাচন করার কাজটি আলাদা করি এবং অ্যাকশনের উপর একটি আদেশ প্রদানের কাজটি মূলত স্বাধীনভাবে করা হয় সুতরাং নীতিগতভাবে এটি প্রথমে এর মধ্যে কিছু পদক্ষেপ নির্বাচন করতে দেয় উদাহরণস্বরূপ যদি তাদের কাছে পরিকল্পনার মতো ব্যবহারিক কিছু থাকে এবং আমরা জানতাম যে এটি ব্যবহারিক ছিল তাহলে আমরা এর মধ্যে এটি নির্বাচন করতে পারি এবং আমরা একটি স্থান থেকে একটি জায়গায় যাওয়ার উদাহরণের একটি নির্বাচন করি সুতরাং উদাহরণস্বরূপ যদি এখান থেকে সেখানে যেতে হয় আমি বলবো আমাকে প্রথমে দিল্লিতে ফ্লাইট করতে হবে এবং আমি সেই কাজটি মাঝখানে রেখেছি তাই প্ল্যান স্পেস প্ল্যানিং আপনাকে তা করতে দেয় কিন্তু এই ধরনের তালিকা যা আরও বেশি স্ট্যাকের পরিকল্পনায় আরও কাঠামোর প্রয়োজন এবং গঠন প্রকৃতিতে কঠিনভাবে অনুমানমূলক সুতরাং আপনি উচ্চ স্তরের কর্মের শীর্ষে এবং নিম্ন কর্মের মধ্যে সংজ্ঞায়িত করুন যা আপনি বিবেচনা করতে যাচ্ছেন না এখানে তাই আমরা অ্যাকশন লেভেলে একটি কাজ করছি যা 1 প্ল্যাট লেভেলে মূলত যা আমি কিছু পরিমাণে পশ্চাদগামী অনুসন্ধানের স্বাদ হিসাবে এটি সুতরাং আমাদের এখানে এই পরিষ্কার M আছে এবং আসুন আমরা বলি পরিষ্কার M B বলুন স্ট্যাক করুন কিছু বলুন এটি দেবেন না এখন m থেকে x থেকে যা পাওয়া যায় এবং এটি তৈরি করবে তাই আমি বিন্দুযুক্ত লাইন ব্যবহার করব কার্যকারণ লিঙ্কের প্রতিনিধিত্ব করার জন্য যার অর্থ এটি এই এবং এটিকে ব্যবহার করে যে অপরিহার্যভাবে উত্পাদন করছে সুতরাং এই বন্ধ অবশ্যই এই অপরিহার্যভাবে আগে ঘটতে ছিল তাই মুহূর্ত আমার পরিকল্পনা এই কর্ম সেট হবে সুতরাং আমরা যে এই কি করতে ইতিমধ্যেই তারা আমার পরিকল্পনায় এই 4টি অ্যাকশন 2টি স্টার্ট অ্যাকশন এবং এই 2টি অ্যাকশন তাদের পরিকল্পনায় রয়েছে। এবং তারপর আমি এই কর্ম যোগ করেছি M থেকে কিছু স্ট্যাক আপ এবং যে যোগ কারণ আমি পরিষ্কার M এই লক্ষ্য সমাধান করতে চান কিন্তু মুহূর্তে আমি এই পরিকল্পনা কাঠামো আছে এটি একটি ত্রুটি আছে যা মূলত থ্রেড ধরনের এবং থ্রেড কি থ্রেডর মধ্যে যে এখানে নৈমিত্তিক লিঙ্কে তাই মূলত থ্রেড একটি নৈমিত্তিক লিঙ্কে নৈমিত্তিক লিঙ্কে সবসময় যে কিছু বিরক্ত করার চেষ্টা করা হয় সেই নৈমিত্তিক লিঙ্কটি কী করছে নৈমিত্তিক লিঙ্ক বলে যে এই অ্যাকশনটি পরিষ্কার M তৈরি করছে যা এই পিকআপ M অ্যাকশন দ্বারা গ্রাস করা হয় সুতরাং আমি যা মূলত আমার পরিকল্পনায় নৈমিত্তিক লিঙ্ক স্থাপন করেছি এখন কারণ এখানে ভেরিয়েবল জড়িত আছে কারণ আমরা জানি না যে এই 3টি কর্মের ক্রম কী অবশ্যই আমরা এর আগে একবারও আসিনি তবে এই নিয়ে যাওয়ার মধ্যে এটি কীভাবে রয়েছে সে সম্পর্কে আমরা আমার কিছুই জানি না তারপর পুট এসেনশিয়াল রেট কি পুট এসেনশিয়াল রেট যা এই 2টি অ্যাকশনের মধ্যে আসবে এবং এই y M এর মধ্যে থাকবে যার অর্থ হল পিকআপ M এর জন্য আমার সত্য হওয়া পরিষ্কার M প্রয়োজন কিন্তু যদি এই স্ট্যাক n এ M এর আগে ঘটে যার অর্থ এই 2টি ক্রিয়াগুলির মধ্যে ঘটে সুতরাং আসুন আমরা এটি একটি থ্রেড তথ্য একটি বিবেচনা করে যে এটি প্রথমে ঘটে এবং এটি তৃতীয় হয় সুতরাং এই অ্যাকশনটি এই অ্যাকশনের আগে এই অ্যাকশনের পরে ঘটবে এবং সম্ভাবনা রয়েছে যে এই y I পারি আমরা M এর সমান বা M এর সাথে বন্ড তৈরি করতে পারি তাহলে আপনি এই নৈমিত্তিক লিঙ্কটি ধ্বংস করে বিশদ দেখতে পাবেন কারণ পিকআপের জন্য m ক্লিয়ার m প্রয়োজন M এর উপর n বসিয়ে যা M হারিয়ে গেছে সুতরাং এই ক্রিয়াটি এই নৈমিত্তিক লিঙ্কের জন্য থ্রেড তাই আমি মনে করি শেষ ক্লাসে আলোচনা করব এবং অ্যাকশন হল থ্রেড এবং আপনি যখন থ্রেড বলেন এটি একটি নৈমিত্তিক লিঙ্কের সম্ভাব্য থ্রেডর অ্যালগরিদম যদি এটি উত্পাদন করতে পারে তবে এটি কী উত্পাদন করতে পারে এটি একটি প্রভাব হিসাবে স্পষ্ট y তৈরি করতে পারে না তাই প্রভাবগুলি নীচে রয়েছে এবং p শর্ত হল এটি একটি প্রভাব তৈরি করতে পারে আসুন আমরা একে p বলি না যা এই ক্রিয়াটির দ্বারা প্রয়োজনীয় একটি শর্ত সহ অসীম করতে পারে যার অর্থ নির্দেশিত এই অবস্থাটি ধ্বংস হয়ে গেছে যদি অন্য ওয়ার্ডে তা করা যায় তাহলে M এর সাথে y অসীম হতে পারে এবং অনেকে বলে অসীম বলতে আমরা বলতে চাইছি M সম্ভব এবং এই ক্রিয়াটি এই ক্রিয়ার পরে ঘটে এবং এই ক্রিয়াটি এই ক্রিয়াটির আগে ঘটে। সুতরাং এই 3টি শর্তটি M এর সমান y তে পরিণত হবে এবং সেখানে আশ্চর্যজনকভাবে এটির মধ্যে থ্রেডটি বাস্তবায়িত হবে এবং আমার একটি দীর্ঘ পরিকল্পনা একটি বৈধ পরিকল্পনা কারণ আমি জানি যে এটি খোলা লক্ষ্যে আসবে যা দীর্ঘ সময় ধরে সন্তুষ্ট হবে কারণ একটি নৈমিত্তিক লিঙ্ক এটিকে সন্তোষজনক ছিল তবে নিশ্চিতভাবে এই ক্রিয়াটি নৈমিত্তিক লিঙ্কে ধ্বংস হয়ে গেছে সুতরাং থ্রেড হল অন্য ধরনের প্ল্যানের 1 এর মধ্যে 1 এর ত্রুটি হল একটি সহজ ধরনের যে উন্মুক্ত লক্ষ্যগুলিকে সমর্থন করে অন্য ধরনের হল যে থ্রেড রয়েছে কীভাবে থ্রেডর সমাধান করা যায় সুতরাং আছে 3 পশ্চিম সমাধানকারী থ্রেড 1 হল বিচ্ছেদ যা এই উদাহরণে আছে তাই মূলত বাইন্ডিং ধ্রুবকের যোগ বলুন এবং নিশ্চিত করুন যে এটি এর সাথে একীভূত হতে পারে না যার মানে হল এটিকে যোগ করুন মূলত বাঁধাই ধ্রুবক সেট আপ করতে পারে এক পক্ষ করে যে তারা জানতে পারে যে আমি এই Nকে M এ স্ট্যাক করতে যাচ্ছি না আমি অন্য কিছুর সাথে পরিচিত স্ট্যাক করব যার মানে M যে যাই হোক না কেন x এর জন্য স্ট্যাক করার জন্য বিনামূল্যে এটি একটি থ্রেড সমাধানের একটি উপায় আরেকটি উপায় হল পদত্যাগ করাকে বলা হয় অবনমন তাই আসুন আমরা বলি সাধারণ পরিভাষায় বলা যাক অ্যাকশন হল একটি লিঙ্ক কলের জন্য থ্রেড A একটি কিছু পূর্বনির্ধারিত p অ্যাকশন A 2 সুতরাং এটি হল A 1 এটি A 2 এবং এটি একটি ক্রিয়া A এক উপায় তাই বলুন যে p ভিন্ন যা বিচ্ছেদ অন্য 1 হল অবনমন যা বলে যে কর্ম A এই পিকআপ M এর পরে ঘটে যার মানে A এর আগে ঘটছে লিঙ্ক A 2 যোগ করুন সুতরাং যখন আমি বলি যে যোগ করা প্রাসঙ্গিক স্থানে যখন আমি অর্ডার লিঙ্ক বাইন্ড করি তখন আমাকে অবশ্যই এই সেটে যোগ করতে হবে যখন আমি ধ্রুবক বাইন্ডিং করি তখন আমাকে অবশ্যই যোগ করতে হবে যেটি সেট করা আছে সুতরাং আমি অ্যাকশনকে নিচের দিকে ঠেলে দিতে পারি এবং তাই আমরা বলি যে এটিকে অবনমিত করা হয়েছে এটি পরে ঘটে এটিও থ্রেডর সমাধান ছিল কারণ তখন কিছুই এই স্পষ্ট Mকে বিতর্কিত করে না কারণ এই সমস্ত কিছু ঘটেছিল কিছু পরে অন্য তৃতীয়টি হয় যেমন আমরা একটি প্রচার কল্পনা করতে পারি যা আপনি অর্ডার লিঙ্কের সেটে আবার A এর আগে ঘটতে A 1 যোগ করুন সুতরাং খোলা লক্ষ্যের জন্য আমাদের কাছে মূলত 5 জন সমাধানকারী রয়েছে আমাদের 2টি সমাধানকারীর লক্ষ্য রয়েছে আমি কেবল পুরানো অ্যাকশন বলেছি এর দ্বারা আমি একটি বিদ্যমান ক্রিয়া বলতে চাইছি তাই সঠিক বিদ্যমান কর্মগুলি নতুন কর্মের আদেশ দিতে পারে উন্মুক্ত লক্ষ্য সমাধানের জন্য হয় কিছু বিদ্যমান ক্রিয়াকে জরিমানা করে যা পূর্বনির্ধারিত সমস্ত সরবরাহ করতে পারে যদি আপনি একটি নতুন ক্রিয়া যুক্ত করতে না পারেন কারণ একটি পুরানো ক্রিয়া বিদ্যমান অ্যাকশন নেওয়া আসলে ধ্রুবককে লঙ্ঘন করতে পারে যে অ্যাকশনে কোনও চক্র থাকা উচিত নয় সুতরাং এই সব খোলা লক্ষ্য এবং এই থ্রেডর জন্য অপরিহার্যভাবে এবং অ্যালগরিদম মূলত লক্ষ্য সুতরাং ত্রুটি নির্বাচন করার এই চক্রটি কীভাবে 2 হিসাবে একটি প্রাথমিক পরিকল্পনা সেই 2টি উন্মুক্ত লক্ষ্যগুলিকে একটি সমাধানকারী বেছে নেয় সুতরাং এই উভয় ত্রুটির সমাধান করার জন্য আমরা বেছে নিলাম যারা নতুন ক্রিয়া যুক্ত করবে এবং এটি করতে থাকুন যতক্ষণ না অ্যাকশনে আর কোনও ত্রুটি না থাকে সুতরাং এটি কম একটি এই ত্রুটি একটি আন্ডারলাইন 1 এবং যদি এটি চক্র থাকে তবে এটি সমাধান করা হয়েছে তবে অবশ্যই এই ক্রিয়াগুলির নিজস্ব প্রয়োজনীয়তা রয়েছে সুতরাং স্ট্যাক BC এর জন্য B ধরে রাখা প্রয়োজন এটির জন্য পরিষ্কার c এর প্রয়োজন নেই এটি সবই রয়েছে এবং এটি একটি থেকে একটি উৎপন্ন করে bc থেকে একটি খালি উৎপন্ন করে এবং পরিষ্কার B উৎপন্ন করে সুতরাং আসুন আমরা ধরে নিই যে পরিষ্কার B এর উপর B এর স্ট্যাকের প্রভাব C তে যার অর্থ হল 1 আনস্ট্যাক করুন যেখানে আপনি যদি কিছু থেকে B এর স্ট্যাকের নিচে থাকেন তাহলে B আপনার আর পরিষ্কার হবে সুতরাং যখন আপনি এটিকে ধরে রেখেছেন তখন B স্পষ্ট নয় যখন এটি ভবিষ্যদ্বাণী করে তখন এটি মূলত পরিষ্কার একইভাবে এটির জন্য পরিষ্কার B ধারণ করা A প্রয়োজন এবং এটি বাহু খালি তৈরি করে এবং এটি পরিষ্কার A তৈরি করে সুতরাং যখনই আমরা নতুন অ্যাকশন যোগ করি তখন সমস্ত কিছু A একটি উন্মুক্ত লক্ষ্য হয় সবই B শর্তগুলি মূলত উন্মুক্ত লক্ষ্য তখন আমরা ত্রুটির সন্ধান করি এবং এটি মূলত সমাধান করি সুতরাং আসুন আমরা বলি যে আমরা এই ত্রুটিটি পরিষ্কার B খুঁজছি এবং আপনি বলছেন যে এই ক্রিয়াটি পরিষ্কার B তৈরি করছে সুতরাং আমার কাছে একটি বিদ্যমান ক্রিয়া রয়েছে যা পরিষ্কার B সরবরাহ করছে তাই আমার কাছে একটি অর্ডারিং লিঙ্ক ছিল তাই আমি বলি যে এই ক্রিয়াটি বা এটি পরিষ্কার b এটি দ্বারা গ্রাস করা হয় তাই আমি অ্যানোড অর্ডারিং লিঙ্ক যা তাদের লিঙ্কে রয়েছে এই ক্রিয়াটি ঘটতে থাকা ক্রিয়াগুলির মধ্যে সুতরাং প্রথমে C তে B স্ট্যাক করতে হবে যা এই পরিষ্কার B তৈরি করবে এবং তারপর যখন আমি A কে B এর সাথে পরিচিত A B C তে স্ট্যাক করব তখন আমি পরিষ্কার আমরা ব্যবহার করব সুতরাং আপনি কিছু অর্থে যে ধীর লজিক্যাল দেখতে পারেন যে আপনি জানেন যে আপনি দেখতে পারেন যে আপনাকে প্রথমে B এর উপর c এবং তারপর A এর উপর B থেকে একটি কমপক্ষে 6টি এই অংশে সঠিকভাবে করতে হবে এখন আসুন এই 1 এ এটি একটি অ্যাকশন তাই একটি অ্যাকশন যা আমরা জরিমানা করতে পারি তা হল আনস্ট্যাক নো হোল্ডিং এ সুতরাং আমরা যে অ্যাকশনটি ধরতে পারি তা হল A পিক আপ করা এবং এর জন্য আমরা জরিমানা করতে পারি তাই এখানে এটি হবে পিকআপ b এর যত্ন নেওয়া আসুন আমরা এই ক্রমে এটি করছি তাই পিকআপ আমরা অন্যান্য জিনিসও তৈরি করব যেমন কোন বাহু খালি নেই এই অর্থে একটু মুছে ফেলুন একটি খালি এটি একটি প্রেডিকেট হিসাবে একটি বাহু খালি প্রয়োজন একটি খালি প্রিডিকেট একটি খালি তৈরি করবে না টেবিল A তে এটির প্রয়োজন টেবিল B তে সুতরাং আসুন এখানে টেবিল B এ টেবিল A এর উপর এটি পরিষ্কার করা দরকার A এর জন্য পরিষ্কার B দেখতে হবে যে আমাদের লক্ষ্য আছে এবং এখানে B খোলা আছে যা আমি সেই অ্যাকশন স্ট্যাক B দ্বারা C তে সরবরাহ করব কিন্তু আমরা এটি বেছে নিতে পারি না কারণ তখন আমাদের বলতে হবে যে এটি এর আগে ঘটবে এবং আপনি ইতিমধ্যে এটি সেটআপ করেছেন তার আগে এটি ঘটবে সুতরাং এমন কিছু যার সাথে এক ধরনের লক্ষ্য হল যে মুহূর্তে আপনি একটি কার্যকারণ লিঙ্ক যুক্ত করার সাথে সাথে এটি একটি কার্যকারণ লিঙ্ক যুক্ত করা হয় পিকআপ b হোল্ডিং b তৈরি করে যা স্ট্যাক b দ্বারা c তে ব্যবহার করা হয় সুতরাং একবার আপনি একটি অর্ডারিং লিঙ্ক যোগ করলে এই নির্বাচন হল আমরা এই নির্বাচনে অর্ডার লিঙ্ক যোগ করতে পারি না সুতরাং আমরা মূলত এটির জন্য এটি বেছে নিতে পারি না সুতরাং আসুন আমরা বলি যে আমরা এটিকে একটি উন্মুক্ত লক্ষ্য হিসাবে বেছে নিয়েছি এবং আমরা বলি A থেকে x কিছু আনস্ট্যাক করুন এবং এটি পরিষ্কার করে দেবে সুতরাং এই ক্রিয়াটির একটি প্রভাব হয়ে উঠুন এবং এটি x এবং অন্য জিনিসগুলিকে ধরে রাখা উত্পন্ন করে এবং A তে x আনস্ট্যাক করে A তে x থাকা দরকার সুতরাং আমরা এটিকে এভাবে তৈরি করতে পারি যে এই স্টার্ট অ্যাকশনটি CA তে প্রভাব ফেলবে এবং আমরা করতে পারি আপনি যদি বলেন যে x সমান C এর তাহলে আমরা এই নৈমিত্তিক লিঙ্কটি এখানে স্থাপন করতে পারি সুতরাং এটির যত্ন নেওয়া হয় যা এখানে আঁকা হয় না এর জন্য C শর্তটি C A তে যা যত্ন নেওয়া হয় কারণ এটি A 0 দ্বারা উৎপন্ন হবে আরেকটি C শর্ত হল আর্ম খালি যা এটি দ্বারাও উৎপন্ন হয় এবং তৃতীয় একটি শর্ত পরিষ্কার c যা সেখানে কেউ থাকতে হবে বিন্দুর উচিত এই হল এই আমরা পরিষ্কার C এবং যে সমাধান করা হয় সুতরাং c শর্তগুলিকে আমাদের থেকে c unshackling করার জন্য প্রয়োজন যা স্পষ্ট C প্রাথমিক অবস্থায় সত্য C এ প্রাথমিক অবস্থায় সত্য এবং আর্ম খালি প্রাথমিক অবস্থায় সত্য এবং তারা এটির জন্য উত্পাদন করে তাই আমরা এই 3টি নৈমিত্তিক লিঙ্ক স্থাপন করি যা মূলত এটি করবে এখন আমরা সেখানে দেখতে পাচ্ছি যে এই নৈমিত্তিক লিঙ্কটি এখানে দেখবে যে A 0 একটি খালি তৈরি করছে যা A থেকে C আনস্ট্যাক করে গ্রাস করা হচ্ছে এখানে পিকআপ B এই অ্যাকশনের দ্বারা থ্রেড বাহু হচ্ছে কারণ পিকআপ B আমরা কখন সেট করিনি পিকআপ বি সবসময় সেট করা হয় যে A 0 ঘটবে তারপর আমরা A থেকে কিছু স্ট্যাক c ঘটবে তারপর A পিক আপ করুন এটাও লক্ষ্য করুন যে এটি অবিলম্বে ঘটতে পারে না এবং একবার আপনি A থেকে C আনস্ট্যাক করলে আমরা C ধরে রাখছি এবং এটি কিছু কল মার্ক আর্ম খালি এবং C ধরে রাখবে সুতরাং যার মানে আমরা স্পষ্টতই A থেকে C আনস্ট্যাক করতে পারি না A পিক আপ করে কারণ A এরও বাহু খালি থাকতে হবে কিন্তু আমাদের প্ল্যানটি শুধুমাত্র একটি সেট হিসাবে সেট করা হয়েছে যে এটি তার আগে ঘটতে হবে এবং অন্য কিছু আমরা সেট করি না যে কোনও পদক্ষেপের মধ্যে নিশ্চিত হতে পারে না যে উপায়টি মূলত করা যেতে পারে সুতরাং সেট করা একমাত্র জিনিস হল 1 লাইন হল আপনি A থেকে C আনস্ট্যাক করুন এবং সেখানে আপনি A থেকে B এর স্ট্যাকটি বাছাই করুন কিন্তু আপনি একটি থেকে B স্ট্যাক করার আগে কিছু সময় আপনি B থেকে C এর উপর স্ট্যাক করুন এবং আপনি স্ট্যাক করার আগে b থেকে c আপনাকে অবশ্যই b বাছাই করতে হবে যাতে আমাদের কাছে এটিই মূলত রয়েছে কিন্তু এখন আমাদের কাছে একটি থ্রেড রয়েছে এটি একটি থ্রেড হচ্ছে এটি এখানে এই নৈমিত্তিক লিঙ্কটিকে বিরক্ত করার থ্রেড সুতরাং আমাদের কাছে এই 3টি বিকল্প উপলব্ধ রয়েছে বিচ্ছেদ সম্ভব নয় কারণ সেখানে কোনও ভেরিয়েবল নিরাপদ নেই প্রচার করা সম্ভব নয় কারণ A 0 হল প্রথম অ্যাকশন যা সর্বদা প্রথম অ্যাকশন এবং A 0 এর আগে কিছুই ঘটতে পারে না একমাত্র জিনিসটি অবশিষ্ট থাকে তা হল ডিমোশন যার মানে আমরা বলি এটি এর পরে ঘটতে হবে এর মানে আমরা নৈমিত্তিকভাবে এটি এবং এটির মধ্যে একটি অর্ডারিং লিঙ্ক প্রবর্তন করি তারপর আমাদের বলা যাক যে আমরা এই সমস্যাগুলির মধ্যে একটির সমাধান করি তারা দেয় একটি আমরা এই বাহুটি খালি দেখছি এবং আমরা এটিকে এটিতে ঠেলে দেওয়া হয় তাই আমরা এটিকে কর্মের শুরুতে সংযুক্ত করতে পারি না সুতরাং আমাদের অবশ্যই কিছু অ্যাকশন কল পিক আপ আমাদের পুট অন কিছু উত্পাদন করতে হবে এই দ্বারা করা y হোল্ডিং প্রয়োজন হবে এবং এই খোলা লক্ষ্য হতে পারে এই লক্ষ্য ধারণ করে c হতে পারে দেখা y পারে c থেকে সুতরাং আমরা এ পর্যন্ত কি কর্ম আছে আমাদের কাছে একটি পিকআপ থেকে c আনস্ট্যাক করা অ্যাকশন আছে A নিচে রাখা তাই এটি C হয়ে যাবে এখানে C নিচে রাখুন তাই 1 2 3 4 5 6 যদি আমাদের প্রয়োজনীয় 6টি অ্যাকশন পাওয়া যায় এবং আমি সেট আপ করব ছেড়ে দিন এটি হল ছোট ব্যায়াম যাতে আপনি দেখতে পারেন যে এখন আপনি একটি থ্রেড অপসারণের জন্য ক্রমাগত ক্রম প্রবর্তন করে এর সমস্ত ত্রুটিগুলি সমাধান করতে পারেন সমস্ত সংযোগ তাই উদাহরণস্বরূপ আমরা এটিকে এর সাথে সংযুক্ত করতে পারি যার মানে এটি এর পরে ঘটতে হবে সুতরাং প্রথম যে কাজটি আমরা C করতে পারি তা হল A থেকে C আনস্ট্যাক করা এবং এর কিছুক্ষণ পরে আপনি অবশ্যই A তুলে নিতে হবে এবং কিছুক্ষণ পরে আপনি অবশ্যই C নামিয়ে দেবেন আমরা জানি না যে এর পরে এটি ঘটে তারপর আমরা জানি যে c পুটডাউন করার পরে আমাদের অবশ্যই A থেকে B পিক আপ করতে হবে পিকআপ B এর পরে আমরা BC স্ট্যাক করেছি এবং স্ট্যাক BC এর পরে আমরা AB স্ট্যাক করেছি অবশ্যই এটি সঠিক পরিকল্পনায় নয় কারণ আপনি C যেমন পারেন আপনি করতে পারেন এটি অ্যাকশন স্ট্যাক BC এবং স্ট্যাক AB এর পরপরই এটির একটি পূর্ব শর্ত প্রয়োজন যা এটি দ্বারা ধ্বংস হয়ে যায় যা A ধারণ করা উচিত সুতরাং আপনি দেখতে পারেন যে এটি A ধরে রাখা প্রয়োজন এবং এটি দ্বারা সরবরাহ করা হয়েছে সুতরাং এটি একটি পূর্ব শর্ত এবং আমরা কিছু বের করতে চাই যে ভগ্নাংশের ক্রম হল যে আপনি C থেকে C আনস্ট্যাক করেন যখন আপনি C এ পুটডাউন করেন যখন আপনি B স্ট্যাক B বাছাই করে C তে যোগ করতে হবে এই পিকআপ আমরা অবশ্যই B C স্ট্যাকের পরে ঘটতে হবে তাহলে কেন এমন হবে আমি এটিকে ছোট হিসাবে ঘৃণা করব কারণ এটি ঘটে কারণ কিছু ত্রুটি সমাধান করতে হবে এবং ত্রুটিটি হতে পারে উদাহরণস্বরূপ সেই বাহু খালি আপনি এমন কিছু যে পিকআপ A এর জন্য প্রয়োজন এবং C উত্পাদক বাহুতে B স্ট্যাক খালি তাই আমরা এটি দিয়ে স্ট্যাকটি ঠিক করব তাহলে শেষ পর্যন্ত একটা অর্ডার হবে এখান থেকে এখানে থেকে এখানে যাবেন কখন এখান থেকে এখানে যাবেন এবং আমরা এই বিশেষ উদাহরণে পূর্বের পরিকল্পনা আশা করি কারণ আমরা একটি এক বাহু নিয়ে কাজ করছি এবং আপনি অন্য ধরণের ডোমেনের বিপরীতে সেই সময়ে শুধুমাত্র একটি জিনিস করতে পারেন উদাহরণস্বরূপ এই জুতা টাই ডোমেন যা আমরা আগে আলোচনা করেছিলাম যে আউট ছিল জীবন অধিকার ছিল বাম জুতা ছিল ডান জুতা সেখানে চূড়ান্ত পরিকল্পনা অপরিহার্যভাবে আপনার আদেশ একটি ছুটি নাও থাকতে পারে এটিতে একটি পার্লার অর্ডার থাকবে যে আপনি প্রথমে 2টি মোজা এবং তারপরে আপনি 2টি জুতা ছিলেন এবং তারপরে আপনি মূলত সম্পন্ন করেছেন এবং তারপর আপনি তাদের মধ্যে করতে পারেন যে কোনো ক্রমে অপরিহার্যভাবে সুতরাং আংশিক আদেশের যেকোন রৈখিককরণ বা আংশিক আদেশের বাইরে টপোলজিক্যাল থেকে যেকোনও একটি বৈধ পরিকল্পনা হওয়া উচিত এটি একটি মূল শর্ত দিয়ে শুরু করা হয়েছে তবে সমস্ত লিনিয়ারাইজেশন চেক করার সেটে আমরা পরিবর্তন করেছি এটিও এমন শর্ত যা জানা ত্রুটি থাকা উচিত এবং সংজ্ঞায়িত ত্রুটি হল তারা খোলা লক্ষ্য পরিচিত হতে হবে এর অর্থ হল প্রতিটি উন্মুক্ত লক্ষ্য বা প্রতিটি লক্ষ্য প্রতিটি উপ লক্ষ্যের একটি সমর্থনকারী নৈমিত্তিক লিঙ্ক থাকতে হবে এবং তারা অবশ্যই নৈমিত্তিক লিঙ্কের বিরোধের জন্য কোন ক্রিয়াকলাপকে থ্রেডর সম্মুখীন হতে হবে না এবং সেই শর্তটি সন্তুষ্ট হয় আমরা যে পরিকল্পনাটি তৈরি করি তা একটি মূল্যবান পরিকল্পনা হতে চলেছে এই ক্ষেত্রে এটি রৈখিক পরিকল্পনা হিসাবে আউট যা আপনি অপরিহার্যভাবে সর্বোত্তম পরিকল্পনা অফ অবশ্যই আমরা সম্ভবত পর্যবেক্ষণ করব যে তারা এখানে একটি হাতের ডানদিকে সামান্য কিছু বেছে নিয়েছে যে সঠিক কর্ম এবং সঠিক জিনিসগুলি বেছে নিয়েছে একটি পুট কিছু দূরে এই জন্য সঠিক জিনিস চয়ন কর্ম একটি ত্রুটি নির্বাচন করুন সুতরাং এই একটি প্রতিসম পরিস্থিতি লক্ষ্য করুন আমরা B বাছাই করতে চাই এবং আমরা A বাছাই করতে চাই এবং আমি পিক আপ A বেছে নিই যা আমাদের প্ল্যানে যেতে দেয় যদি পিকআপ B বেছে নিয়ে থাকি তাহলে আপনি দেখতে পাবেন যে আপনি যেভাবে সর্বোত্তম পরিকল্পনা তৈরি করতে পারতেন আমরা দীর্ঘ পরিকল্পনা তৈরি করি কারণ আপনি যদি পিকআপ B একটি অ্যাকশন হিসাবে করতে যাচ্ছেন যা এর পরে হয় তবে আপনাকে এটি আবার নামাতে হবে এবং তারপর পিক আপ C এটিকে নিচে রেখে তারপর A পিক আপ করে যদিও নিষ্কাশন একটি অপরিহার্যভাবে রাখা হবে সুতরাং এই হল প্ল্যানের মূল ধারণা স্পেস প্ল্যানিং এই হল অ্যালগরিদমগুলির বৈচিত্র্য রয়েছে অ্যালগরিদমগুলি যা মানুষের মূলত আছে কিছু মানুষ শুধুমাত্র বজায় রাখা এবং হয় সমাধান করা এবং রাখা পথ বরাবর থ্রেড আদেশ হয় খোলা লক্ষ্য সমাধান করা এটি হল আরও বেশি অ্যালগরিদম জেনারেট করা এবং আপনি অবশ্যই সঠিক বৈচিত্রগুলিকে এটি করতে পারেন যা আপনি কিছু হিউরিস্টিক এবং তাই মূলত রাখতে পারেন তাই আমি শুধু দিয়ে শেষ করতে চাই এমন কিছু সম্পর্কে যা এবং এই ধারণাটি কী তা উল্লেখ করে আপনি যদি লক্ষ্য করেন এখানে কী ঘটছিল আমরা মূলত শেষ থেকে এই ধরনের খোলা লক্ষ্যগুলি সমাধান করা শুরু করেছি কারণ x y এর জন্য উন্মুক্ত লক্ষ্যগুলি আরও উন্মুক্ত লক্ষ্য তৈরি করে এবং আমাদের কাছে পশ্চাদপদ যুক্তির এই স্বাদটি মূলত ঘটছে এবং এটি যেহেতু আমরা গ্রাউন্ড লেভেল হিসাবে কাজ করছি আমরা কেবলমাত্র সেই অ্যাকশন বিবেচনা করছি যা ডু মাইনে প্রযোজ্য তবে আপনি যদি উচ্চ স্তরের অ্যাকশনে জানতে চান তবে এখান থেকে দিল্লি যান এখন এটি একটি গ্রাউন্ড লেভেল অ্যাকশন নয় যা গ্রাউন্ড লেভেল অ্যাকশনের আরও অনেক ধাপ থাকবে যা আপনি এখান থেকে স্টেশনে যান আপনি গাছে যান আপনার যদি অনুমানমূলক ক্রিয়াগুলির এই ধারণা থাকে যার অর্থ এমন ক্রিয়া যা ছোট ক্রিয়ায় পচে যেতে পারে তবে আমরা উচ্চ স্তরের পরিকল্পনা সম্পর্কে কথা বলতে পারি এবং তারপরে এটিকে নিম্ন স্তরের পরিকল্পনায় পরিমার্জন করতে পারি এবং তারপর এই কৌশল যা আমরা আগে কথা বলেছি তার মানে বিশ্লেষণ শেষ হয় সাইমন এ নেয়েল এর সদস্য হলে এর অর্থ হল একটি বিশ্লেষণ কৌশল সমস্যা সমাধান হল গত শতাব্দীর 60 এর দশকে প্রস্তাবিত আরেকটি প্রথম কৌশল এটি মানুষের সমস্যার সমাধান করার চিন্তাধারার উপর ভিত্তি করে ছিল এবং পিছনের মূল ধারণাটি একটি বিশ্লেষণের অর্থ হল যে আমাদের যেমন ত্রুটি রয়েছে এবং আমাদের ত্রুটির সমাধানকারী রয়েছে আরও সাধারণ ভাবেন যে আপনার কাছে ভিন্নতা রয়েছে এবং আপনার প্রতিরক্ষার জন্য সমাধানকারী রয়েছে তাই পার্থক্য বলতে আপনি কী বোঝাতে চান তাই এই ভ্রমণে আমি বলবো এখানে থেকে দেরাদুনে যাওয়ার আমার পরিকল্পনা অনেক ভিন্ন একটি সর্বোচ্চ পার্থক্য হল যে আমি এখানে আছি আমি দেরাদুনে নই তাই এই অর্থে এটি ত্রুটির মতো কিন্তু তারপর এটিকে নিম্ন স্তরের ক্রিয়াকলাপে পচে এবং তারপর আমি সিদ্ধান্ত নিলাম যে আপনি জানেন যে আমার এই পদক্ষেপগুলি দরকার আমার এখানে থেকে স্টেশনে যেতে হবে এর চেয়েও নিচু স্তরের কথা বলা যাক আমি এখান থেকে গেট পর্যন্ত যেতে হবে এবং তারপরে স্টেশনে গেট দিয়ে ট্রেনে উঠতে হবে এবং তারপর দিল্লি যেতে হবে এবং তাই আমি যদি বুঝতে পারি যে এবং যদি একটি চিনতে পারে এই পার্থক্যটি হল আমি এবং এটি সমাধান করতে তাই পার্থক্য একটা পার্থক্য হল আমি চেন্নাইতে আছি দেরাদুনে নয় এবং তাই সবচেয়ে বড় পার্থক্য আমার কাছে একটি পার্থক্য অপারেটর টেবিল আছে যা বলবে যদি দূরত্ব 500 কিলোমিটারের বেশি হয় তবে আপনাকে অবশ্যই একটি ট্রেন বা ফ্লাইটে যেতে হবে যদি দূরত্ব 100 এবং 500 এর মধ্যে কম হয় তবে আপনি বাসে উঠতে পারেন বা এরকম কিছু করতে পারেন আমাদের কাছে একটি অপারেটর পার্থক্য স্থিতিশীল রয়েছে এবং তারপরে উপায় এবং বিশ্লেষণের মূল বিষয় হল আপনার মধ্যে পার্থক্য থাকলে এবং আপনি যদি একজন অপারেটর হন তবে আপনাকে প্রথমে একটি বড় পার্থক্য বেছে নিতে হবে সবচেয়ে বড় পার্থক্য হবে যে আমি চেন্নাইতে আছি আমি দিল্লিতে নেই এবং একবার বলে যে আমাকে সেই পার্থক্যগুলি সমাধান করতে হবে আগে আমি প্রথমে নির্বাচন করব বা এটি করার পরিকল্পনা করব এবং এটা বলা যাক যে চেন্নাই সেন্ট্রাল থেকে দিল্লি যাওয়ার জন্য একটি ট্রেন অ্যাকশন নিয়ে যাচ্ছে আর তখন আমার কাছে ছোট পার্থক্য বাকি আছে এখানে স্টেশনে নেই যে 1টি পার্থক্য তাহলে দিল্লি স্টেশন করব কিন্তু আমি সেখানে বাসে উঠতে দিচ্ছি না যত তাড়াতাড়ি আমি বাস স্টেশন নই এমন কিছুর জন্য অপরিহার্যভাবে সুতরাং আপনি উচ্চ পার্থক্য প্রথম এবং নিম্ন পার্থক্য পরে সম্বোধন করুন তাই পার্থক্য হল শেষ এবং অপারেটর হল একটি সস্তা বাসের শেষের মাধ্যম এবং বিশ্লেষণের মানে হল যে আপনাকে অবশ্যই আমার কাজটি বিশ্লেষণ করতে হবে এবং প্রথমে কম গুরুত্বপূর্ণ জিনিসগুলির জন্য আরও বড় জিনিসগুলি দেখুন এবং তারপরে কম গুরুত্বপূর্ণ জিনিসগুলি দেখুন সুতরাং এর 1টি আকর্ষণীয় উদাহরণ হল refer time 4618 এই ট্যুর যা আমাদের অবশ্যই পরিচিত হতে হবে সুতরাং যদি আপনি একটি অবস্থান A থেকে অবস্থান C এ 5 দূরত্ব সরাতে চান তাহলে 5টি পার্থক্য রয়েছে এই ক্ষুদ্রতমে এটি দেখুন যে একটি C এ নয় দ্বিতীয় ক্ষুদ্রতম দূরত্বটি A তে নয় C এ আপনি 5 এবং যদি আমরা এখন করতে পারি এই পার্থক্যটি বলুন যে ডিস্ট যত বড় হবে তত বেশি পার্থক্য তাহলে এখানে অর্থ হল এবং বিশ্লেষণ কৌশল বলে যে প্রথমে যাই হোক না কেন সবচেয়ে বড় ডিস্ককে সংজ্ঞায় স্থানান্তর করা হয় তারপর অনেকেই অন্যটিকে এই অপরিহার্যভাবে সরানোর বিষয়ে এবং তারপরে অবশ্যই আপনি জানেন অ্যালগরিদমগুলি স্বয়ংক্রিয়ভাবে এটি থেকে বেরিয়ে আসবে যে আপনি n বিয়োগগুলিকে B তে সরান তারপর এই বৃহত্তমটিকে C এ সরান সুতরাং সেগুলিকে দেখা যেতে পারে নির্দিষ্ট কেস মানে বিশ্লেষণের এবং যেটি তাদের বইয়ে মানুষের সমস্যা সমাধানের জন্য দীর্ঘ সময় ধরে লড়াই করার প্রস্তাব করেছিল সুতরাং এই সমস্ত অ্যালগরিদম যা আমরা এখন পর্যন্ত পরিকল্পনা করতে দেখেছি এগুলো কোনো না কোনো অর্থে প্রাচীন এরা সবই গত শতাব্দীতে কোনো না কোনো সময় বিকশিত হয়েছে এটি শর্তাবলী যে যাই হোক না কেন এই অ্যালগরিদম সঠিক করার চেষ্টা করে সমস্যা হল হার্ড মেম্বার আমরা বলেছি যে এমনকি বিভক্ত ডোমেনটি সবচেয়ে সহজ পরিকল্পনার ডোমেনটি মূলত টুকরা স্থান সম্পূর্ণ সুতরাং আমরা যে শর্তাবলী এমনকি সাধারণ ডোমেইনগুলিতে আমরা খুঁজে পেতে পারি শুধুমাত্র 5 থেকে 10 এর মতো দৈর্ঘ্যের পরিকল্পনাগুলি সুতরাং আপনি যদি এমন সমস্যা হয়ে থাকেন যার সমাধান 5টি ধাপ দীর্ঘ 10 ধাপ দীর্ঘ তাহলে আমরা তাদের সমাধানের জন্য অ্যালগরিদম ব্যবহার করতে পারি তারপর 1995 সালে একটি নতুন ধারণা এবং একটি অ্যালগরিদম যা এই পুরো জিনিসটিকে একেবারে ভিন্ন উপায়ে দেখে যত্নের সাথে গবেষণা করে অ্যালগরিদম কল গ্রাফ প্ল্যানে একটি বৈচিত্র্য ছিল যা সেই সময়ে দীর্ঘকাল ধরে এসেছিল যা প্ল্যানের দৈর্ঘ্য বৃদ্ধি করে মূলত চুম্বকের একটি ক্রম দ্বারা পাওয়া যায় এর মানে হল যে আমরা দৈর্ঘ্যের পরিকল্পনা খুঁজে পেতে পারি 10 আমরা এই অ্যালগরিদমগুলি স্ট্যাক প্ল্যানিং করে বা এই অ্যালগরিদমগুলির যে কোনও একটি আমরা এই নতুন অ্যালগরিদমগুলি ব্যবহার করে 100 এর দৈর্ঘ্যের পরিকল্পনাগুলি খুঁজে পেতে পারি অবশ্যই এই কোর্সে বিস্তারিতভাবে সেই অ্যালগরিদমগুলি অধ্যয়ন করার জন্য আমাদের সময় থাকবে না তবে পরবর্তী ক্লাসে আমি এই অ্যালগরিদম গ্রাফ প্ল্যানের একটি গেম দেব যা মূলত পরিকল্পনার জগতে একটি ল্যান্ডমার্ক অ্যালগরিদম এবং এই কোর্সে পরিকল্পনার সাথে শেষ হবে মূলত তাই আমি এখানেই থামব ছাত্র এটি দেখায় যে A 2 এর আগে হওয়া উচিত এটি দেখায় যে A 1 এর আগে ঘটে এখানে প্রচার করা হচ্ছে তাই A 1 এর আগে ঘটতে হবে যা ডান ধরে রাখা দৈর্ঘ্যের অংশ নয় ছাত্র এখানে হোল্ডিং দৈর্ঘ্যের অংশ নয় এখানে আমরা A কে C তে B স্ট্যাক করার পরে A তে উঠব তারপরে আপনার কাছে A ধরে রাখা একটি ক্রিয়া নয় এটি একটি পূর্বাভাস যা আমি একটি কর্মের জন্য এটির উপর একটি বৃত্ত আঁকলাম এর পরে একটি স্ট্যাক বাছাই করার পরে A থেকে B তে এটি মূলত পরিকল্পনার একটি শেষ পদক্ষেপ সুতরাং আমরা এখানে থামব